এই বক্তৃতায় স্বাগতম গত কয়েকটা বক্তৃতায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল দেখেছি আমরা ক্লাসিক্যাল মডেলটি থেকে দেখতে শুরু করেছিলাম যা খুব স্বজ্ঞাত ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল এবং এই মডেলের ডেরিভেটিভ যেমন ইটারেটিভ ওয়াটারফল মডেল ভি মডেল প্রোটোটাইপিং মডেল ইত্যাদি দেখেছি এবং বছরের পর বছর ধরে ওয়াটারফল মডেলের ত্রুটিগুলি লক্ষ্য করা যায় বলে আরও কয়েকটি মডেল এসেছে এগুলি হল RAD মডেল ইনক্রিমেন্টাল মডেল ইটারেটিভ ইনক্রিমেন্টাল এবং এভোলিউশনারী মডেল গত বক্তৃতায় আমরা ইনক্রিমেন্টাল মডেলটি দেখেছিলাম আজ আমরা প্রথমে এভোলিউশনারী মডেলটি দেখব এবং তারপরে আমরা আজেইল ডেভলপমেন্ট মডেলটি দেখব এটি আসলে এভোলিউশনারী ইটারেটিভ মনে রাখবেন বিগত ক্লাসে আমরা বলেছিলাম যে যখন বিদ্যমান কার্যকারিতা যা ডেভলপ এবং সরবরাহ করা হয় তা গ্রাহকের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পুনরাবৃত্তি এবং পরিমার্জিত হয় তখন ইটারেটিভ শব্দটি ব্যবহার করা হয় এখন আসুন এভোলিউশনারী ইটারেটিভ মডেলটি দেখি ওয়াটারফল ভিত্তিক মডেল সম্পর্কে আমরা যে প্রধান সমস্যাটি বলেছিলাম তার মধ্যে একটি হল প্রজেক্টের শুরুতে প্রয়োজনীয়তা সংজ্ঞায়িত এবং স্থায়ী করা হয় কিন্তু তারপর এখানে বাস্তব পরিস্থিতি সম্পর্কে এখানে দেখুন ক্যাপার্স জোন্স 8000 প্রজেক্টের উপর গবেষণা করেন এবং তিনি দেখতে পান যে 40 শতাংশ প্রয়োজনীয়তা এসেছে যখন ডেভলপমেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদি আমরা শুরুতেই প্রয়োজনীয়তা স্থায়ী করি তারপর এই 40 শতাংশ পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করা খুব কঠিন হবে কারণ বাস্তবে এটির গড় হিসাব 40 শতাংশ এটি কিছু প্রজেক্টের জন্য আরও বেশি হতে পারে এবং এইজন্য এমন একটি মডেলের প্রয়োজন যা কার্যকরভাবে প্রয়োজনীয় পরিবর্তনগুলি পরিচালনা করতে পারে বিভিন্ন কারণে প্রয়োজনীয়তা পরিবর্তিত হয় ব্যবসা খুব দ্রুত বদলে যেতে পারে একবার যখন তারা একটি ব্যবসায়িক পদ্ধতি সংজ্ঞায়িত করে তার এক মাস পরে ব্যবসায়িক পদ্ধতি পরিবর্তিত হতে পারে অথবা প্রযুক্তি পরিবর্তন হতে পারে অথবা হয়তো তারা বুঝতে পারে না যা প্রয়োজন তার থেকে অন্য কিছু বলা হয়েছে হয়তো তারা কিছু বলতে ভুলে গিয়েছিল ইত্যাদি সুতরাং প্রয়োজনীয়তাগুলি বিভিন্ন কারণে পরিবর্তিত হয় এবং আমাদের এমন একটি মডেল প্রয়োজন যা কার্যকরভাবে প্রয়োজনীয় পরিবর্তনগুলি পরিচালনা করতে পারে একটি উপায় যা খুব আশাব্যঞ্জক হিসেবে বিবেচিত হয়েছে তা হল প্রতিবার সিস্টেমের ছোট অংশ করা যা সম্পর্কে গ্রাহক নিশ্চিত নয় তা পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ এই ছোট কাজের জন্য একটু পরিকল্পনা করুন একটু ডিজাইন করুন একটু কোড করুন এবং একবার ছোট অংশটি সম্পন্ন হলে গ্রাহককে তার মূল্যায়ন এবং মতামতের জন্য দিন এখানে গ্রাহক অংশগ্রহণে উৎসাহিত হয় অন্তিম ব্যবহারকারী টেস্টার ইন্টিগ্রেটর টেকনিক্যাল রাইটার সবাই ডেভলপমেন্টের সাথে জড়িত এই এলাকার বিশিষ্ট ব্যক্তিকে দেখা যাক টম গ্লিব এভোলিউশনারী মডেল সম্পর্কে তার যা বলার আছে তিনি বলেন যে ছোট্ট ছোট্ট পদক্ষেপে প্রয়োগ করা হলে একটি জটিল ব্যবস্থা সবচেয়ে সফল হবে ব্যর্থ হলে আগের সফল ধাপে ফিরে যাওয়ায় যদি কিছু কার্যকারিতা সম্পূর্ণরূপে প্রয়োজন না হয় তাহলে অন্তত আপনি আগের যে সংস্করণটি গ্রহণযোগ্য তাতে ফিরে যেতে পারেন এবং তারপর সেখান থেকে সমস্ত সম্পদ নিক্ষেপ করার আগে বাস্তব জগতের মতামত গ্রহণের সুযোগ থেকে ডেভলপ করতে পারেন এবং আপনি সম্ভাব্য ত্রুটিগুলি সংশোধন করতে পারেন সুতরাং টম গ্লিবের মতে তিনি এই কয়েকটি লাইনে এখানে যা তুলে ধরেছেন তাতে বিভিন্ন কারণে প্রয়োজনীয়তার পরিবর্তনগুলি পরিচালনা করার জন্য এভোলিউশনারী মডেল একটি খুব আশাব্যঞ্জক মডেল আসুন দেখি ক্রেইগ লারম্যান এভোলিউশনারী ইটারেটিভ মডেল সম্পর্কে কি বলেন এভোলিউশনারী ইটারেটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে পুনরাবৃত্তির সময় ডেভলপমেন্টের পুনরাবৃত্তি শুরু হওয়ার আগে প্রধান অগ্রগামী স্পেসিফিকেশন পুরোপুরি সংজ্ঞায়িত এবং স্থায়ী করার পরিবর্তে প্রয়োজনীয়তা পরিকল্পনা অনুমান এবং সমাধানগুলি ডেভলপ করা হয় বা পরিমার্জিত হয় এভোলিউশনারী পদ্ধতিগুলি অনিশ্চিত আবিষ্কারের প্যাটার্ন এবং নতুন পণ্য বিকাশের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং ক্রেইগ লারম্যান বলেছেন যে একটি সমস্যার জন্য যখন একটি প্রজেক্ট শুরু হয় তখন প্রয়োজনীয় সবকিছু কল্পনা করা খুব কঠিন শুধুমাত্র আপনি যখন করতে শুরু করবেন তখনই আপনি জানতে পারবেন যে ভুল কি আসলে প্রয়োজনটি কি ইত্যাদি সুতরাং ওয়াটারফল মডেল খুব সংকটপূর্ণ যেখানে ডেভলপমেন্ট শুরু হওয়ার আগে প্রয়োজনীয়তাগুলি সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত এবং স্থায়ী করা হয় এবং সেই কারণে এভোলিউশনারী মডেলহচ্ছে একটি উপায় এবং তার এই কথা সত্য যে অধিকাংশ ডেভলপমেন্ট মডেল যা এখন ব্যবহৃত হচ্ছে এভোলিউশনারী মডেলকে কোন না কোন রূপে ব্যবহার করে তা জনপ্রিয় হয়ে উঠছে আসুন এভোলিউশনারী মডেলটি দেখি এখানে সফটওয়্যারের মূল মডিউলগুলি প্রথমে ডেভলপ করা হয় এবং এটি ক্ষমতার বর্ধিত মাত্রায় পরিমার্জিত হয় যাকে পুনরাবৃত্তি বলা হয় পুনরাবৃত্তিতে নতুন কার্যকারিতা যুক্ত করা হয় এবং ব্যবহারকারীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে বিদ্যমান কার্যকারিতারও পরিবর্তন হতে পারে এবং প্রতিটি উন্নয়ন প্রতিটি পুনরাবৃত্তি একটি মিনি ওয়াটারফল মডেলের মাধ্যমে ডেভলপ হয় একটি পুনরাবৃত্তির শেষে কিছু কোড গ্রাহকের কাছে সর্বদা সরবরাহ করা হয় ডেভলপমেন্টের শেষে হয়তো বিদ্যমান কার্যকারিতা পরিবর্তিত হতে পারে এটা সম্ভব যে কোন নতুন কার্যকারিতা যোগ করা নাও হতে পারে কিন্তু শুধুমাত্র বিদ্যমান কার্যকারিতাগুলি পরিমার্জিত হয়েছে বা এটি এমন হতে পারে যে বিদ্যমান কার্যকারিতাগুলি কিছুটা পরিবর্তিত হয়েছে এবং নতুন কার্যকারিতা যোগ করা হয়েছে সুতরাং এগুলি একটি বৃদ্ধি এবং এই কারণে এর কিছু ইনক্রিমেন্টাল ডেভলপমেন্ট রয়েছে কিন্তু তারপর প্রশ্ন হল কিভাবে ইনক্রিমেন্টাল ডেভলপমেন্ট এবং এভোলিউশনারী ডেভলপমেন্ট ভিন্ন কারণ যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে এই ইনক্রিমেন্টাল এবং এভোলিউশনারী উভয় মডেলে ছোট ছোট ইনক্রিমেন্ট রয়েছে যার উপর সিস্টেমটি ডেভেলপ করা হয় এবং এই ইনক্রিমেন্টগুলি গ্রাহকের কাছে প্রসারিত করা হয় এবং প্রতিক্রিয়া নেওয়া হয় কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে যে আপনি যদি আমাদের শেষ আলোচনা থেকে মনে করতে পারেন যে বিশুদ্ধ ইনক্রিমেন্টাল মডেলে এই সমস্ত প্রয়োজনীয়তাগুলি চিহ্নিত করা হয় এবং এগুলি ছোট আকারে বৃদ্ধি করা হয় প্রাপ্ত ফিডব্যাক থেকে প্রতিটি ইনক্রিমেন্ট ডেভলপড করা হয় এবং পরিবর্তন করা যায় কিন্তু একটি ইনক্রিমেন্টাল মডেলে শুরুতেই সমস্ত প্রয়োজনীয়তা একত্রিত করা হয় যেখানে এভোলিউশনারী মডেলের ক্ষেত্রে এটি হয় না এখানে সিস্টেমটি সামগ্রিক বোঝার পরে সত্যিই আমরা সব প্রয়োজনীয়তা অর্জন করতে পারিনি কিন্তু তারপর কিছু কোর বা ঝুঁকিপূর্ণ মডিউল দিয়ে শুরু করা হয় প্রতিটি ইটারেসনের শেষে একটি পরীক্ষিত ইন্টিগ্রেটেড এক্সিকিউটেবল সিস্টেম তৈরি করা হয় যা গ্রাহকের কাছে প্রসারিত করা হয় প্রতিটি ইটারেসন সাধারণত 2 সপ্তাহ থেকে 1 মাস বা হয়তো 15 মাস 2 থেকে 6 সপ্তাহের মতো হতে পারে এবং ডেভলপমেন্ট অনেক ইটারেসনের উপর এগিয়ে যায় উদাহরণস্বরূপ 10 থেকে 15 টি ইটারেসনের পরে একটি সিস্টেম ডেভলপ হতে পারে আপনি এভোলিউশনারী মডেল দেখতে পারেন প্রয়োজনীয়তা নির্দিষ্ট নয় তবে এখানে গ্রাহক অংশগ্রহণ করতে উৎসাহিত হয় এবং মতামত দেয় যার উপর ভিত্তি করে আরও উন্নয়ন ঘটে এবং গ্রাহকের প্রতিক্রিয়া বিবেচনায় নেওয়া হয় এবং কার্যকারিতা পরিবর্তন করা হয় সুতরাং এখানে প্রয়োজনীয়তাগুলি একটি পুনরাবৃত্তিতে পরিবর্তন করা হয় কিছু বিদ্যমান কার্যকারিতা এবং নতুন কার্যকারিতা সরবরাহ করা হয় এখানে ধারাবাহিক সংস্করণগুলি বিকশিত হয় এবং গ্রাহকের কাছে খরচ উপস্থাপন করা হয় প্রতিটি সংস্করণ কিছু দরকারী কাজ সম্পাদন করতে সক্ষম যা গ্রাহক ব্যবহার করতে পারেন এবং মতামত দিতে পারেন এবং একটি নতুন রিলিজ একটি নতুন কার্যকারিতা অন্তর্ভুক্ত করতে পারে এবং বিদ্যমান কার্যকারিতাগুলি সংশোধন এবং পরিমার্জিত হতে পারে এটিকে আমরা চিত্রাকারে প্রাথমিকভাবে প্রয়োজনীয়তাগুলিকে মোটামুটি এভাবে উপস্থাপন করতে পারি সিস্টেমটি কী করতে হবে তা বোঝা যায় এবং তারপরে ইটারেসন হয় ইটারেসনগুলি এখানে দেখানো হয়েছে প্রতিটি ইটারেসন একটি মিনি ওয়াটারফল যেখানে একটি ছোট অংশ নির্দিষ্ট করার প্রয়োজন সেটা ডেভলপ করা হয় টেস্ট করা হয় এবং গ্রাহকের কাছে উপস্থাপন করা হয় প্রাথমিক সংস্করণ দিয়ে শুরু করতে প্রতিক্রিয়া নেওয়া হয় বেশ কয়েকটি মধ্যবর্তী সংস্করণ রয়েছে এবং তারপরে চূড়ান্ত সংস্করণটি গ্রাহকের কাছে উপস্থাপন করা হয় এভোলিউশনারী মডেলের সুবিধা হল যে গ্রাহক সিস্টেমটি ব্যবহার করতে পারেন এবং মতামত দিতে পারেন এবং সেই কারণে এভোলিউশনারী মডেলটি ব্যবহারকারীর প্রয়োজনীয়তা ব্যবহারকারীর যথাযথ প্রয়োজনীয়তা পূরণের জন্য খুবই উপযুক্ত এবং গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণের জন্য একবার এটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় এছাড়াও যেহেতু এগুলি প্রতিবার টেস্ট করা হয় প্রতিটি ইনক্রিমেন্ট টেস্ট করা হয় এবং তাই গ্রাহকের কাছে উপস্থাপন করা হয় অতএব একাধিক টেস্ট ক্রিয়াকলাপ ইন্টিগ্রেশন ক্রিয়াকলাপ ঘটে এবং এই কারণে এতে বাগ থাকার সম্ভাবনা কম থাকে কারণ এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং যেহেতু ডেভেলপাররা প্রতিবার একটি ছোট অংশে মনোনিবেশ করেতাই এটি জটিলতা পরিচালনা করতে সাহায্য করে পরিবর্তনের প্রয়োজনীয়তাগুলি আরও ভালভাবে পরিচালনা করা যায় গ্রাহকদের প্রতিক্রিয়া নেওয়া হয় এবং অন্তর্ভুক্ত করা হয় গ্রাহক দ্রুত সংস্করণ পায় তারা সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ পায় যদি বাগ থাকে তবে পরবর্তী পুনরাবৃত্তিতে এগুলি দ্রুত সংশোধন করা হয় কিন্তু তারপরেও এভোলিউশনারী মডেলের কিছু সমস্যা আছে আসুন এভোলিউশনারী মডেলের সমস্যা সম্পর্কে সচেতন হই আপনি দেখেছেন যে এটি অনেক সুবিধাজনক কিন্তু তারপরেও এখানে প্রক্রিয়াটি অনিশ্চিত কারণ প্রতিবারই আমরা একটি ইনক্রিমেন্ট ডেভেলপ করি এবং গ্রাহকের একটি মতামত পাওয়া যায় এখন যদি গ্রাহক শুধু প্রয়োজনীয়তা পরিবর্তন করতেই থাকে পরিবর্তনের জন্য এভাবে বলতেই থাকেন তবে কি হবে অতএব প্রক্রিয়াটি অনিশ্চিত হবে আমরা জানব না কখন এটি শেষ হবে কারণ গ্রাহক প্রয়োজনীয়তা পরিবর্তন করতে পারে তবে যদি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তাহলে জনবল মোতায়েন করা তাদের নিয়োগ করা কাজের নির্ধারণ করা কাজ নিয়ন্ত্রণ করা ইত্যাদি আরও সহজ হয়ে যায় এখানে এই সবকিছুতে সমস্যা দেখা দেবে সিস্টেমটি দুর্বলভাবে গঠিত হয় কারণ কোন সামগ্রিক নকশা থাকেনা এখানে শুধু ছোট অংশগুলি ডিজাইন করা হয় এবং ইন্টিগ্রেট করা হয় যেহেতু কোডটি ক্রমাগত পরিবর্তিত হয় কোডের সংযুক্তি হ্রাস পায় এবং যদি গ্রাহক প্রতিবার পরিবর্তনের জন্য বলতে থাকে তবে সিস্টেমটি চূড়ান্ত সংস্করণেও একত্রিত হতে পারে না এখন আমরা স্পাইরাল মডেলটি দেখি স্পাইরাল মডেলের প্রধান বৈশিষ্ট্য হল ঝুঁকি সামলানো এখানে শুধু স্পাইরাল মডেলের ডায়াগ্রামটি দেখুন আমরা দেখতে পাই যে মডেলটি স্পাইরাল অনুসরণ করে এটি বোহেম প্রস্তাব করেছিলেন এখানে স্পাইরাল এর প্রতিটি লুপকে একটি ফেজ বলা হয় এবং সিস্টেমটি অনেক ফেজ নিয়ে তৈরি হয় ফেজগুলির কোন নির্দিষ্ট সংখ্যা নেই সিস্টেমটি ডেভলপ হওয়ার সাথে সাথে আরও পর্যায় তৈরি হয় চূড়ান্ত সরবরাহ না হওয়া পর্যন্ত এই স্পাইরালটিতে অনেকগুলি লুপ থাকতে পারে কিন্তু প্রতিটি ফেজ স্পাইরাল এর প্রতিটি লুপ অতিক্রম করলে একটি বৈশিষ্ট্য চিহ্নিত করা হয় এবং ডেভেলপ করা হয় যদি আপনি দেখেন তবে দেখতে পাবেন যে স্পাইরাল মডেলে এখানে চারটি কুয়াড্রান্ট রয়েছে যদি কোন অনিশ্চয়তা থাকে তখন প্রথম কুয়াড্রান্ট এর এই পর্যায়ে কী করা দরকার তা চিহ্নিত করা হয় প্রযুক্তিগত অনিশ্চয়তা বা ব্যবহারকারীর প্রয়োজনীয়তা দূর করা যায় না ঝুঁকি সমাধানের জন্য একটি প্রোটোটাইপ তৈরি করা হয় এবং তারপরে পরবর্তী পুনরাবৃত্তি তৈরি করা হয় গ্রাহককে তার মূল্যায়নের জন্য দেওয়া হয় অন্য বৈশিষ্ট্যটি গ্রহণ করা হয় সুতরাং প্রতিটি পুনরাবৃত্তি অতিক্রম করার পরে এক বা একাধিক বৈশিষ্ট্য গ্রহণ করা হয় ঝুঁকি সমাধান করা হয় এবং তারপরে পরবর্তী ডেভলপমেন্ট করা হয় এবং গ্রাহকের প্রতিক্রিয়া নেওয়া হয় এখানে দেখা যায় এই মডেলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রজেক্ট এর জন্য আদর্শ যেখানে প্রযুক্তি জানা থাকে না সম্ভবত এই প্রথম প্রযুক্তি নিশ্চিত নয় এই ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে সুতরাং প্রতিবার কিছু বৈশিষ্ট্য যেগুলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য তা চিহ্নিত করা হয় ঝুঁকি সমাধান করা হয় এটি ডেভলপ করা হয় এবং গ্রাহকের মতামতের জন্য দেওয়া হয় এবং পরবর্তী বৈশিষ্ট্যগুলির সেট নেওয়া হয় এখানে ঝুঁকি এমন কোন প্রতিকূল পরিস্থিতি যা প্রজেক্ট এর সফল সমাপ্তিকে বাধাগ্রস্ত করতে পারে এটি হতে পারে প্রযুক্তিগত বিষয়গুলি স্পষ্ট নয় এটি হতে পারে যে গ্রাহক কী প্রয়োজন তা স্পষ্টভাবে উল্লেখ করতে সক্ষম নয় এবং এখানে ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য একটি প্রোটোটাইপ তৈরি করা হয় যদি ঝুঁকি এমন হয় যে প্রয়োজনীয়তাগুলি অনুপযুক্ত তখন গ্রাহককে প্রোটোটাইপ তৈরি করে দেওয়া হয় হয় যাতে তিনি আরও স্পষ্টভাবে বলতে পারেন যে তার কী প্রয়োজন তৃতীয় কুয়াড্রান্টটি ডেভেলাপ এবং যাচাই করা হয় এবং চতুর্থ কুয়াড্রান্টটি গ্রাহককের প্রতিক্রিয়া এবং পরবর্তী পুনরাবৃত্তির পরিকল্পনার জন্য ডেভলপ হওয়া সমাধান প্রদান করা হয় আমরা দেখতে পাই যে স্পাইরাল এর চারপাশে প্রতিটি পুনরাবৃত্তির সাথে সফ্টওয়্যারটির আরও বেশি সম্পূর্ণ সংস্করণ তৈরি হয়ে যায় স্পাইরাল মডেলটিকে মেটা মডেলও বলা হয় কারণ স্পাইরাল এর একটি একক লুপ একটি ওয়াটারফল মডেল সেখানে পুনরাবৃত্তি রয়েছে এবং সেইজন্য এটি এভোলিউশনারী এবং ইনক্রিমেন্টাল মডেলগুলিকে অন্তর্ভুক্ত করে এটি প্রোটোটাইপিং ব্যবহার করে ধাপে ধাপে ওয়াটারফল মডেলটি বজায় রাখা হয় এবং সেইজন্য এই মডেলটি অবক্ষয়িত হতে পারে বা অন্য কোন মডেল হিসাবে ব্যবহার করা যেতে পারে কিন্তু তারপর মনে রাখা প্রয়োজন যে স্পাইরাল মডেল অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রজেক্ট এবং বড় প্রোজেক্টের জন্য উপযুক্ত এখন আসুন আজেইল মডেলগুলি দেখি যদি আমরা অভিধানে আজেইল এর অর্থ দেখি আজেইল মানে সহজে এগোনো খুব দ্রুত দ্রুতগামী সক্রিয় সফটওয়্যার প্রক্রিয়া ইত্যাদি এই কয়েকটি পদ যা অভিধানে আজেইল মডেলের ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে সুতরাং আজেইল মানে খুব দ্রুত সুতরাং আজেইল মডেলের ডেভলপমেন্ট অন্যান্য ডেভেলপমেন্ট মডেলের তুলনায় অনেক কম সময়ে খুব দ্রুত হয়ে থাকে কিন্তু তারপর কিভাবে এটি খুব দ্রুত বিকশিত হয় কিভাবে তার দ্রুততা অর্জন করে দ্রুততা অর্জন করে কারণ এখানে প্রক্রিয়াটি পরিবর্তন করার জন্য অনেক নমনীয়তা প্রদান করে যদি কোন প্রজেক্ট এর জন্য কিছু নির্দিষ্ট কার্যকলাপ করার প্রয়োজন হয় তাহলে তা করা যায় যদি এটি অন্য প্রজেক্টের জন্য প্রয়োজন না হয় তবে এটি সহজেই এড়িয়ে যেতে পারে কারণ মডেলটি খুবই নমনীয় এখানে ওয়াটারফল মডেলের মতো পূর্বনির্ধারিত ক্রিয়াকলাপ এবং পদক্ষেপ ইত্যাদি থাকে না এখানে আমরা প্রজেক্টের সাথে প্রক্রিয়াটি খাপ খাইয়ে নিতে পারি কিন্তু আরো গুরুত্বপূর্ণ হল যে আমরা সময় নষ্ট করে এমন বিষয়গুলি এড়াতে পারি অর্থাৎ খুব দ্রুত এটি সম্পন্ন করা যেখানে সময়ের অপচয় হয় তা আমাদের এড়ানো দরকার সময়ের অপচয় কি কি হতে পারে আমরা খুব বিস্তৃত নথিপত্র প্রস্তুত করি আমরা উল্লেখ করছি যে ইটারেটিভ ওয়াটারফল মডেলটিতে ডেভলপমেন্ট প্রচেষ্টার 50 শতাংশ সময় নথিপত্র তৈরিতে ব্যয় হয় এখানে আমরা দেখব যে এটি এই বিস্তৃত নথিপত্র তৈরি থেকে মুক্তি দেয় এবং অনেক সময় সাশ্রয় করে মূলত ওয়াটারফল মডেলের ত্রুটিগুলি দূর করার জন্য 90 এর দশকের মাঝামাঝি সময়ে এটি প্রস্তাব করা হয়েছিল পরিবর্তন অনুরোধগুলি পরিচালনা করা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখেছি যে এভোলিউশনারী মডেল পরিবর্তনের অনুরোধগুলি পরিচালনা করার একটি ভাল উপায় এবং আজেইল মডেল এভোলিউশনারী ডেভলপমেন্ট এভোলিউশনারী ইনক্রিমেন্টাল ডেভলপমেন্টকে অন্তর্ভুক্ত করে এখানে প্রয়োজনীয়তাগুলি ছোট ছোট ইনক্রিমেন্টাল অংশে বিভক্ত করা হয় এবং ক্রমবর্ধমানে ডেভলপমেন্ট এগিয়ে যায় এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বিস্তৃত নথিপত্র তৈরির পরিবর্তে এখানে প্রত্যেক ব্যাক্তি অব্যাহতিহীনভাবে প্রক্রিয়াটি অনুসরণ করে এবং তারা একে অপরের সাথে নথি প্রেরণের পরিবর্তে একে অপরের সাথে যোগাযোগ করে তারা একে অপরকে যোগাযোগের মাধ্যমে ব্যাখ্যা করে একটি ওয়াটারফল মডেলে ডেভলপমেন্টের অগ্রগতি উত্পাদিত নথির পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয় প্রয়োজনীয়তার নথি কি সম্পূর্ণ ডিজাইন নথি কি সম্পূর্ণ বিস্তারিত ডিজাইন কি সম্পূর্ণ কোড ডকুমেন্টেশন কি সম্পূর্ণ টেস্ট ডকুমেন্টেশন সম্পূর্ণ কিন্তু এখানে ডেভেলপ হওয়া কার্যকরী সফ্টওয়্যারের পরিপ্রেক্ষিতে অগ্রগতি পরিমাপ করা হয় কতগুলি ইটারেশন সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ইটারেশনে কি কার্যকরী সফ্টওয়্যার গ্রাহককে পাঠানো হয়েছে এখানে গ্রাহককে ডেভলপমেন্টে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয় প্রজেক্টের শুরুতে একটি চুক্তি স্বাক্ষর করার পরিবর্তে ডেভলপমেন্টে সহযোগিতা করার জন্য উৎসাহিত করা হয় এবং এখানে এটি ধরে নেওয়া হয় যে পরিবর্তনগুলি ঘটবে প্রয়োজনীয়তাগুলির পরিবর্তন হবে এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার এবং সেই পরিকল্পনা অনুসরণ করার পরিবর্তে এখানে পরিবর্তনগুলি স্বাগত এবং কীভাবে সেই পরিবর্তনগুলি পরিচালনা করা যায় সেগুলি এখানে গুরুত্বপূর্ণ বিষয় আজেইল পদ্ধতিকে একটি ছাতা বলা যায় অনেক প্রসেস ডেভেলপমেন্ট প্রসেস আছে যেমন এক্সট্রিম প্রোগ্রামিং বা XP স্ক্রাম ক্রিস্টাল DSDM লিন ইত্যাদি এদের প্রত্যেকেরই আজেইল মডেলের বৈশিষ্ট্য আছে কিন্তু তারপরও তারা কিছু ক্ষেত্রে ভিন্ন প্রত্যেকের নিজস্ব ফোকাস আছে তাদের প্রত্যেকের মধ্যে নতুন বিষয় প্রবর্তিত হয় যেমন আপনি নতুন শব্দ নতুন ক্রিয়াকলাপ ইত্যাদি দেখতে পাবেন কিন্তু তারপর তাদের সকলেরই আজেইল পদ্ধতির বৈশিষ্ট্য রয়েছে যা আমরা শেষ স্লাইডে আলোচনা করেছি ইনক্রিমেন্ট থেকে ডেভলপমেন্ট গ্রাহকের সাথে যোগাযোগ ডেভেলপারদের মধ্যে কম ডকুমেন্টে যোগাযোগ ইন্টিগ্রেটেড টেস্টিং এবং প্রতিটি ইটারসেনের জন্য টেস্টিং গ্রাহকের প্রতিক্রিয়া পেতে গ্রাহকের কাছে দেওয়া ইত্যাদি এই বক্তৃতা এখানেই শেষ এবং পরবর্তী বক্তৃতায় আমরা আজেইল ডেভলপমেন্ট মডেল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব